নমস্কার শেষ বক্তব্যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কয়েকটি বড় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম এই বক্তব্যেও আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চালিয়ে যাব ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কিত বৈশিষ্ট্যের সাথে আমরা পূর্ববর্তী বক্তব্যে কী আলোচনা করেছি তা দেখে নেওয়া যাক লিনিয়ারিটি নিয়ে আলোচনা করেছি যাতে প্রমাণ করেছিলাম যে f1 এবং f2 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় F1 এবং F 2 এখন লিনিয়ার সমবায় হল 𝑎1𝑓1 𝑡 𝑎2𝑓2 𝑡 লিনিয়ার টার্মে ল্যাপ্লাস ট্রান্সফর্ম গ্রহণ করলে পাওয়া যাবে ℒ 𝑎1𝑓1 𝑡 𝑎2𝑓2 𝑡 𝑎1𝐹1 𝑠 𝑎2𝐹2 𝑠 একইভাবে স্কেলিংয়ের ধর্মে f 𝑎𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ℒ 𝑓 𝑎𝑡 1a𝐹 𝑠a এখন টাইম শিফ্টের ক্ষেত্রে যদি সিগন্যালটি কিছু সময়ের সাথে শিফট করে তবে সেই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি হবে 𝑒 − 𝑎𝑠𝐹 𝑠 সুতরাং এই তিনটি আমরা শেষ বক্তব্যে আলোচনা করেছি এবার ফ্রিকোয়েন্সি শিফট সম্পর্কে কথা বলা যাক এখন 𝐹 𝑠 হল 𝑓 𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তবে 𝑒 − 𝑎𝑡𝑓 𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্মহবে ℒ 𝑒 − 𝑎𝑡𝑓 𝑡 𝐹 𝑠 𝑎 সুতরাং বলা যায় ফ্রিকোয়েন্সি শিফ্টের ক্ষেত্রে 𝑒 − 𝑎𝑡𝑓 𝑡 পাওয়া যায় 𝑓 𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ প্রতিটি 𝑠 কে 𝑠 𝑎 দিয়ে প্রতিস্থাপন করে সুতরাং এই নির্দিষ্ট ধর্মকে ফ্রিকোয়েন্সি শিফট বা ফ্রিকোয়েন্সি অনুবাদ হিসাবে বলা হয় এখন একটি উদাহরণ নেওয়া যাক আমরা জানি এখন যদি আমরা শিফট ধর্ম ব্যবহার করি তবে ড্যাম্পড সাইনোসয়েডগুলির ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে যা হল ড্যাম্পড সাইন এবং কোসাইন ফাংশন অর্থাৎ cos 𝑤𝑡 বা sin 𝑤𝑡 কে 𝑒−𝑎𝑡 দিয়ে গুণ করতে হয় তারপরে এর ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলি কেবল 𝑠 কে 𝑠 𝑎 দিয়ে প্রতিস্থাপন করলেই হবে সুতরাং এখন সময়ের অবকলন সম্পর্কে কথা বলা যাক যদি 𝑓𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 𝐹 𝑠 তবে আমাদের এর ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি খুঁজে বের করতে হবে অর্থাৎ ℒ 𝑑𝑓dt সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর সংজ্ঞা থেকে বলা যায় এখন কীভাবে এই বিশেষ ধরণের ইন্টিগ্রালটি সমাধান করা যাবে ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে সুতরাংএই সমীকরণটির ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য একই ধর্ম ব্যবহার করতে হবে সুতরাং এখানে ধরা যাক u e−st du −se−st dt এবং dv dfdt dt df v f তবে সুতরাং একইভাবে f এর দ্বিতীয় অবকল বের করা যাবে

সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্মের এটি জেনেরিক প্রকাশ হবে dnfdtn এখন সময় ইন্টিগ্রেশন সম্পর্কে কথা বলা যাক

এই রাশিমালাটিতে প্রথম রাশিমালা প্রথম পদটি সম্পর্কে কথা বলি সমীকরণের ডানদিকে প্রথম পদটির জন্য t ∞ এ পদটি e − s∞ তাই এটা শূন্য হবে এবং t 0 এ এর মান হয় সুতরাং প্রথম পদটি শূন্য অবশেষে পাওয়া যাবে এখন ফ্রিকোয়েন্সি ডিফারেনশনের কথা বলা যাক যদি f এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম F হলে ∞ 𝐹𝑠 ∫ 𝑓𝑡𝑒−𝑠𝑡𝑑𝑡 0 s এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে সুতরাং আরও জেনেরিক হলে লেখা যাবে এই রাশিমালাটি থেকে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সিয়েশান ধর্ম পাওয়া যাবে এখন সময়কাল সম্পর্কে কথা বলা যাক যদি f ফাংশনটি পর্যায়ক্রমিক ফাংশন হয় যা চিত্রটিতে দেখানো হয় এটি t পিরিয়ডে পর্যায়ক্রমিক সুতরাং এটি শিফটেড ফাংশানের সমষ্টি হিসাবে উপস্থাপিত হতে পারে কীভাবে পরবর্তী লাইনে দেখা যাক তাই এই ফাংশনটি হিসেবে এই পর্যায়ক্রমিক ফাংশানকে তিনটি ভাগে ভাগ করা যাবে সুতরাং 𝑓1𝑡 যার সময়কাল 0 থেকে t এর মধ্যে থাকে দ্বিতীয়টি 𝑓2 𝑡 যা t থেকে 2t এর মধ্যের সময়কাল এ থাকে এবং তৃতীয়টি 2t থেকে 3t এর মধ্যে সময়কাল এ এখন ফাংশনটি সংকলন করলে হবে 𝑓 𝑡 𝑓1 𝑡 𝑓2 𝑡 𝑓3 𝑡 ⋯ উপরের রাশিমালাটি স্টেপ ফাংশন হিসাবে এভাবে লেখা যেতে পারে যে 𝑓 𝑡 𝑓1 𝑡 𝑓2 𝑡 𝑓3 𝑡 ⋯ 𝑓1 𝑡 𝑓1 𝑡 𝑇 𝑢 𝑡 𝑇 𝑓1 𝑡 2𝑇 𝑢 𝑡 2𝑇 এখন এই পর্যায়ক্রম ফাংশন 𝐹𝑠 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে ফাংশন f1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম লেখা হবে F1 তারপরে টাইম শিফ্ট ধর্মটি ব্যবহার করে দ্বিতীয় পদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 𝐹1𝑠𝑒− 𝑇𝑠 তৃতীয় পদটির ক্ষেত্রে তা হবে 𝐹1𝑠𝑒−2𝑇𝑠 আর এরকম চলতে থাকবে অবশেষে এক্সপ্রেশানটি হবে 𝐹𝑠 𝐹1𝑠 𝐹1𝑠𝑒−𝑇𝑠 𝐹1𝑠𝑒−2𝑇𝑠 𝐹1𝑠𝑒−3𝑇𝑠 ⋯ 𝐹1𝑠1 𝑒−𝑇𝑠 𝑒−2𝑇𝑠 𝑒−3𝑇𝑠 ⋯ সুতরাং এখন সিরিজটির যোগফল হবে 1 𝑥2 𝑥3 ⋯ 1 1 − 𝑥 যদি 1 হয় সুতরাং এখন এই নির্দিষ্ট ধর্মটি ব্যবহার করে সহজেই লেখা যাবে 𝐹𝑠 𝐹1𝑠 1 − 𝑒−𝑇𝑠 তবে এ থেকে কী পর্যবেক্ষণ করতে পারি আমরা লক্ষ করতে পারি যে F1হল f1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর অর্থ এটি কেবলমাত্র তার প্রথম সময়কালে সংজ্ঞায়িত ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন আমরা কী পাই 𝐹 𝑠 হল সম্পূর্ণ পর্যায়ক্রমিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম F1কে 1 e − T s দিয়ে ভাগ করতে হবে আর তবে সম্পূর্ণ পর্যায়ক্রমিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাওয়া যাবে এখন দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রাথমিক মান এবং চূড়ান্ত মান উপপাদ্য সম্পর্কে কথা বলা যাক ফাংশনের প্রাথমিক এবং চূড়ান্ত মান বের করার জন্য এই দুটি উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ সুতরাং এর অর্থ এগুলো ব্যবহারে t 0 এবং t ∞ সময়ে ফাংশনের মান বের করা যাবে এবং f এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটির সাহায্যে সরাসরি এই দুটি মান পাওয়া যাবে 𝑠→∞ কীভাবে পাব আসুন ব্যপারটা বুঝতে চেষ্টা করি ℒ 𝑑𝑓dt ফাংশনটির ডিফারেনশিয়েশান ধর্মটি থেকে লেখা যাবে ℒ 𝑑𝑓dt যা 𝑠𝐹 𝑠 থেকে শূন্য সময়ে ফাংশানের বিয়োগফলের সমান এখন যদি ধরে নেওয়া হয় s →∞ তবে উপরের সমীকরণে ইন্টিগ্রান্ডটি ড্যাম্পিং এক্সপনেনশিয়াল ফ্যাক্টর এর জন্য বাতিল হয়ে যাবে সুতরাং যদি s এর মান ∞ বসানো হয় তবে পাওয়া যাবে

সুতরাং ℒ 𝑑𝑓dt এর ডানদিকের অংশটি শূন্য হয়ে যাবে তাই শূন্য হয়ে গেলে এটিকে খুব সহজেই হিসাবে লেখা যাবে কারণ এই মানগুলি ধ্রুবক মান তাই সহজেই লেখা যায় এই বিশেষ ধর্মকে প্রাথমিক মান উপপাদ্য বলা হয় এখন চূড়ান্ত মান উপপাদ্যের ক্ষেত্রে একই ধর্ম গ্রহণ করলে লেখা যায় এখন s → 0 হলে আমরা কী লিখতে পারি এটি হল অসীম সময়ে ফাংশনের মান থেকে শূন্য সময়ে ফাংশনের মানের বিয়োগফল এখন উভয় পক্ষের শূন্য সময়ে ফাংশনের মান রয়েছে এই দুটি উভয়ই বাতিল হয়ে যাবে সুতরাং অবশেষে কি পাওয়া যাবে অসীম সময়ে ফাংশনের মান হবে সুতরাং s অসীমের দিকে এগোলে উভয় রাশিকে এখানে তুলনা করলে 𝑠𝐹𝑠 ফাংশনটির মান হবে এর প্রাথমিক মান চূড়ান্ত মানের ক্ষেত্রে f ∞ তে সময়ের সীমা 0 এর দিকে এগোবে এবং ফাংশন 𝑠𝐹 𝑠 এর মান পাওয়া যাবে যখন 𝑠 এর সীমা 0 এর দিকে এগোবে তাই এটা সহজেই মনে রাখা যাবে যে 𝑠 অসীমের দিকে এগোনো মানে ফাংশানটি মূলবিন্দুতে আর 𝑠 0 এর দিকে এগোনো মানে ফাংশানটি অসীমে থাকবে সুতরাং এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য তবে চূড়ান্ত মানের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতাগুলি কি চূড়ান্ত মান উপপাদ্যটি কেবল তখনই বৈধ হবে যখন F এর সমস্ত পোলগুলি অবশ্যই s প্লেনের বাম দিকের অর্ধেকের মধ্যে থাকবে পোল বলতে কী বোঝায় এই ফাংশনটি হবে কেবল ডিনোমিনেটরটি 0 এর সমান হলে এই রাশিমালার বীজগুলি বের করার চেষ্টা করা যাবে যেহেতু এটি দ্বিতীয় ক্রমের সমীকরণ দুটি বীজ পাওয়া যাবে সুতরাং এই দুটি বীজ 𝐹 𝑠 এর পোল ছাড়া আর কিছুই হবে না এই বীজগুলির মানের কোনও ঋণাত্মক বাস্তব অংশ রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে যদি পোলগুলির ঋণাত্মক বাস্তব অংশ থাকে তবে 𝐹 𝑠 ফাংশনে চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ করা যাবে এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম F 𝑠 এর সাধারণ পোল 0 এর সমান হয় এর অর্থ যদি এই এক্সপ্রেশনটির দ্বারা আর একটি উপাদান থাকে তবে এর একটি পোল s 0 এর সমান সুতরাং চূড়ান্ত মান উপপাদ্য বের করার এটিই ব্যতিক্রম সুতরাং এই দুটি বিষয় আপনাকে সর্বদা মনে রাখতে হবে যখন আপনাকে ফাংশনের চূড়ান্ত মান খুঁজতে বলা হবে এখন উদাহরণটি নেওয়া যাক সুতরাং চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ করে অসীম সময়ে f এর মান হবে f∞s0sFs05ss24s290 এটি ফাংশন f থেকে দেখা যাচ্ছে কারণ ফাংশনটির সাথে হ্রাসমান উপাদান রয়েছে সুতরাং চূড়ান্ত মান সর্বদা শূন্য হবে এখন অন্য একটি উদাহরণ নেওয়া যাক আসুন ফাংশনটি গ্রহণ করি এখন চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ করলে তবে এটা ভুল কেন কারণ ফাংশন f sin t যা সর্বদা 1 এবং 1 এর মধ্যে থাকবে আর এর সীমা t🡪∞ হবে না এখন এই ক্ষেত্রে চূড়ান্ত মান উপপাদ্য ব্যবহার করা যাবে না কারণ পোলগুলি নির্দিষ্ট দ্বিতীয় ক্রমের সমীকরণের বীজ আপনি দেখতে পাবেন পোলগুলির মান s ± j রয়েছে যা s এর প্লেনের বাম অর্ধে নেই এই দুটি পোলের কোনও ঋণাত্মক বাস্তব মান নেই যার অর্থ এই ক্ষেত্রে আপনি চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ করতে পারবেন না সুতরাং আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে যেখানে আপনি চূড়ান্ত মান উপপাদ্যটি ব্যবহার করতে পারবেন না যেখানে আপনি চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ করতে চাইছেন সংক্ষেপে বলা যায় সাইনোসয়েডাল ফাংশনের চূড়ান্ত মান বের করার ক্ষেত্রে চূড়ান্ত মান উপপাদ্য প্রয়োগ হয় না কারণ এই ফাংশনগুলি দোদুল্যমান এবং চূড়ান্ত মান নেই এখন প্রাথমিক মান এবং চূড়ান্ত মান তত্ত্বগুলি সময় ডোমেনের পাশাপাশি s ডোমেনেও বর্তমান এরা উত্স এবং অসীমের মধ্যে সম্পর্ক দেখায় এই দুই উপপাদ্য ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য একটি প্রয়োজনীয় চেক হিসাবেও কাজ করে এখন কয়েকটি উদাহরণ দেখি যাতে আমরা এখন পর্যন্ত কী কী আলোচনা করব তা আরও স্পষ্টভাবে বুঝতে পারি এখানে f ফাংশনটি হল ইউনিট পালস ইউনিট স্টেপ এবং এক্সপনেনশিয়াল ফাংশন এর সংমিশ্রণ এখানে লিনিয়ারিটি ধর্ম ব্যবহার করা যাবে এবং f এর ল্যাপ্লাস রূপান্তরের মান বের করতে হবে সুতরাং লিনিয়ারিটি ধর্ম প্রয়োগ করতে হবে লিনিয়ারিটি ধর্ম দ্বারা এখন আরেকটি উদাহরণ নেওয়া যাক যদি f t2sin 2t u হয় আমরা জানি এখন কি করতে হবে অবশ্যই একটি ফ্রিকোয়েন্সি ডিফারেনসিয়েশান ব্যবহার করতে হবে কারণ আপনার কাছে একটি বর্গাকার আইটেম রয়েছে আপনাকে এই নির্দিষ্ট পদটির দ্বিগুণ ডেরিভেটিভ করতে হবে এখন গেট ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি বের করতে হবে তবে আমরা এখানে কি দেখতে পারি এটি একটি গেট ফাংশন যা দুই থেকে শুরু হয়ে তিনে সম্পূর্ণ হয় আপনি বলতে পারেন যে এই বিশেষ ফাংশনটি দুটি ইউনিট স্টেপ ফাংশনের সংমিশ্রণ কীভাবে এই ফাংশনটি হবে g 10 U U কেবলমাত্র নিজ সময়কাল দ্বারা বিলম্বিত ইউনিট স্টেপ ফাংশানের উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে পারেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 𝐺𝑠 10 𝑒−2𝑠𝑠−𝑒−3𝑠𝑠 10𝑒−2𝑠 − 𝑒−3𝑠s এখন এগুলি সহ আমরা আজকের বক্তব্যটি শেষ করতে চলেছি এই বক্তব্যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী ক্লাসটি আমরা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম গণনা সম্পর্কে আলোচনা করব